নমস্কার এবং সিকিওর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই ডেমনস্ট্রেশনে স্বাগতম এই ডেমনস্ট্রেশনে আমরা ROP আক্রমণ দেখব এখন ROP আক্রমণ করা অত্যন্ত কঠিন সুতরাং আমরা কেবল একটি নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট সম্পর্কে আভাস দেব যা কোর্সের কিছু ছাত্র দ্বারা জমা দেওয়া হয়েছিল যখন আসলে আমি এটি পড়াচ্ছিলাম সুতরাং এই অ্যাসাইনমেন্টটি মূলত ROP নামক এই ডিরেক্টরির একটি ফাইলের সাথে কাজ করে এবং আপনি এই ফাইলটি ডাউনলোড করতে পারেন এটি VM এর অংশ যা এই কোর্সের সাথে আসে এবং VM এ nptel codesmodule4ROP ডিরেক্টরিতে আপনি এই প্রয়োজনীয় কোডটি খুঁজে পেতে পারেন সুতরাং আক্রান্ত ফাইলটি ছিল TUT2C টিউটোরিয়াল 2 এখানে মূলত অনেক কিছু আছে একটি main ছিল এবং একটি concatenate first chars ফাংশন ছিল এবং এই কোডগুলি যারা লিখেছেন তাদের কৃতিত্ব দিতে হবে সুতরাং তাদের রোল নম্বর এখানে উপস্থিত রয়েছে এই কোডের সঠিক কাজটি নিম্নরূপ সুতরাং আপনি দেখুন এটি এক্সিকিউটেবল tut2 এটি এইরকম দশটি শব্দ ইনপুট করে এবং আউটপুট প্রতিটি ইনপুট শব্দের প্রথম অক্ষর সুতরাং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম অক্ষর ABCD থেকে J স্ক্রীনে প্রিন্ট করা হয়েছে সুতরাং এই প্রোগ্রামটি এটি করে এবং এই প্রোগ্রামে একটি দুর্বলতা রয়েছে দুর্বলতাটি এই ফাংশনে উপস্থিত রয়েছে concatenate first chars এবং আমরা দুর্বলতাটি কী তা বিবেচনা করব না তবে এটিকে একটি অ্যাসাইনমেন্ট হিসাবে বিশ্বাস করব এবং যে কোনও দর্শকের কাছে একটি চ্যালেঞ্জ হিসাবে এই ফাংশনে এই দুর্বলতাগুলি খুঁজে বের করার চেষ্টা করার জন্য তবে আমরা এখানে যা দেখব তা হল আমরা একটি ROP আক্রমণ তৈরি করার চেষ্টা করব যা সেই দুর্বলতা ব্যবহার করে সুতরাং ROP আক্রমণের লক্ষ্য হল কোনও রকমে 10 গণনা করা যা ROP গ্যাজেট ব্যবহার করে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার গুণফল এবং এই গ্লোবাল ভেরিয়েবল GLB তে ফলাফলের মান পূরণ করুন সুতরাং এই GLB মানটি এখানে কোথাও প্রিন্ট করা হবে GLB প্রিন্ট করুন এবং এই ফাইলটি দেখে আমরা দেখতে পাচ্ছি যে GLB এই printf ব্যতীত অন্য কোথাও ব্যবহার করা হয়নি এবং এটিও লক্ষ্য করুন যে আমরা 10 কম্পিউট করছি না অথবা এই বিশেষ প্রোগ্রামের যে কোনও জায়গায় অন্য কোনও ফ্যাক্টরিয়াল ঠিক আছে তাই ROP আক্রমণ থেকে শুরু করে ROP আক্রমণের সাথে প্রথম জিনিসটি হল প্রোগ্রামে উপস্থিত গ্যাজেটগুলি সনাক্ত করা সুতরাং ROPGadget master এই ডিরেক্টরিতে উপস্থিত এই টুলটি ব্যবহার করে গ্যাজেটগুলি পাওয়া যেতে পারে এই ROPGadget master এ যান এবং python ROPgadgetpy -binary ROPtesttut2 টুলটি ব্যবহার করুন ইনপুট হিসাবে একটি বাইনারি নির্দিষ্ট করুন এবং এক্সিকিউটেবলের পথ প্রদান করুন যা আপনি মূল্যায়ন করতে চান তাহলে এই গ্যাজেট টুল কি করবে ROP গ্যাজেট টুলটি সম্পূর্ণ এক্সিকিউটেবল টিউটোরিয়াল 2 এর মধ্য দিয়ে যাবে এবং এটি খুঁজে পেতে পারে এমন সমস্ত সম্ভাব্য গ্যাজেট সনাক্ত করবে সুতরাং আমরা শুধুমাত্র এই ফাইল e1 এ আউটপুট পুনঃনির্দেশ করতে পারি ফাইল e1 এর কিছু গ্যাজেট আছে যা এটি খুঁজে পেয়েছে সুতরাং লক্ষ্য করুন যে এই গ্যাজেটগুলির প্রতিটিতে কয়েকটি নির্দেশাবলী রয়েছে এবং তারপরে একটি return বা returnf বা call নির্দেশ রয়েছে এখানে এই বিশেষ অ্যাড্রেসটি নির্দিষ্ট গ্যাজেটের ঠিকানা সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে টুলটি এক্সিকিউটেবল tut2 এ উপস্থিত প্রচুর সংখ্যক গ্যাজেট খুঁজে পেয়েছে এবং প্রকৃতপক্ষে 13276টি গ্যাজেট উপস্থিত রয়েছে এখন পেলোডে ফিরে আসা যা আমরা লিখতে চাই আমরা 10 গণনা করতে চাই এই গ্যাজেট ব্যবহার করে সুতরাং মূলত আমাদের যা করতে হবে তা হল এই 13276 থেকে একটি গ্যাজেট বাছাই করা স্ট্যাকের উপর এমনভাবে সাজানো যাতে শেষ পর্যন্ত 10 গণনা করা হয় আমরা এই গ্যাজেটগুলি কীভাবে বাছাই করছি সে সম্পর্কে আমরা বিশদে যাব না তবে আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন দেখব সুতরাং সম্পূর্ণ আক্রমণের প্রতিবেদনটি এখানে উপস্থিত রয়েছে এবং আমরা এখানে যা দেখতে পাচ্ছি তা হল স্ট্যাকের বিষয়বস্তু বিশেষত যখন concatenate first chars ফাংশনটি কার্যকর করা হয় তখন স্ট্যাকের বিষয়বস্তু সুতরাং আমরা জানি যে যখন এই ফাংশনটি কার্যকর করা হয় তখন একটি স্ট্যাক ফ্রেম থাকে যা সক্রিয় থাকে এবং এই ফ্রেমটি দেখতে এইরকম কিছু দেখায় তাই রিটার্ন অ্যাড্রেস রয়েছে যা সংরক্ষণ করা হয় যা 4 বাইটের তারপরে একটি পূর্ববর্তী ফ্রেম পয়েন্টার থাকে মূলত ফ্রেম পয়েন্টার main এর সাথে সম্পর্কিত তারপরে কিছু অন্যান্য ডেটা এবং স্থানীয় রয়েছে যা উপস্থিত রয়েছে সুতরাং আমাদের নির্দিষ্ট সংকলনের জন্য স্ট্যাক এবং স্ট্যাক ফ্রেমের অবস্থানগুলি এখানে নিম্নরূপে উপস্থিত রয়েছে তবে আপনি যখন এটি চালান বা যখন আপনি এই প্রোগ্রামটি কার্যকর করার চেষ্টা করেন আপনি এই অ্যাড্রেসগুলির জন্য একটি ভিন্ন মান পেতে পারেন যাইহোক স্ট্যাকের গঠন এবং স্ট্যাকে উপস্থিত বিভিন্ন ডেটার আপেক্ষিকতা অভিন্ন হবে সুতরাং একটি ROP আক্রমণ আসলে যা করে তা হল এটি এই রিটার্নটিকে মূলে প্রতিস্থাপন করে এবং এখানে গ্যাজেটগুলি পূরণ করা শুরু করে সুতরাং এই পয়েন্টে স্থাপন করা প্রথম গ্যাজেটগুলি থেকে শুরু করে আপনার গ্যাজেটগুলি এইভাবে উপরের দিকে যেতে হবে যাতে এই গ্যাজেটগুলির প্রতিটির 10 কম্পিউট করার জন্য কিছু কাজ থাকে আমরা 14টি গ্যাজেট ব্যবহার করি 13000টি বিজোড় গ্যাজেটের স্থান থেকে বাছাই করা হয়েছে যা গ্যাজেট টুল ব্যবহার করে টিউটোরিয়াল 2 এ পাওয়া যায় এবং এই 13টি গ্যাজেট ব্যবহার করা হয়েছিল সুতরাং এই গ্যাজেটগুলি কার্যকারিতাতে পরিবর্তিত হয় খুব সাধারণ জিনিস থেকে যেমন রিটার্ন যা কেবল নো অপারেশন করার সমতুল্য এই গ্যাজেট নম্বর 6 এর মতো আরও জটিল কিছু যা মূলত পূর্ণসংখ্যা গুণন এটি এই দ্বারা নির্দেশিত কিছু বিষয়বস্তুকে গুণ করে EX রেজিস্টারের সাথে ECX রেজিস্টার করুন এই গ্যাজেটগুলির প্রতিটির বিবরণ উপস্থিত রয়েছে এখানে সুতরাং আমরা 10 গণনা করার জন্য কি করি আমরা কি গ্যাজেটগুলি নির্বাচন করি এবং ক্রিয়াকলাপের একটি ক্রম তৈরি করতে শুরু করি যা তিনি স্ট্যাকের উপর স্থাপন করেন যাতে এই সমস্ত গ্যাজেটগুলি এর সম্পাদন সম্পূর্ণ করার পরে আমরা 10 টি সম্পূর্ণ করতে বা প্রাপ্ত করতে সক্ষম হব সমস্ত গ্যাজেট স্থাপন করা সংশোধিত স্ট্যাকটি এইরকম কিছু দেখায় তাই এটি এই অবস্থানে রাখা গ্যাজেট নম্বর 1 থেকে শুরু হয় এই অবস্থানটি মূলত main এ প্রত্যাবর্তন ছিল যা আমরা দেখেছি এবং এখন আমরা একটি বাফারকে ওভারফ্লো করাই এবং এই গ্যাজেটগুলির এই ক্রমটি দিয়ে এই প্রত্যাবর্তনটিকে main এ প্রতিস্থাপন করি সুতরাং এক্সিকিউশনের সময় যা ঘটে তা হল প্রথমে গ্যাজেট 1 কার্যকর হয় এবং গ্যাজেট 1 এ রিটার্ন স্ট্যাক থেকে এই ঠিকানাটি বেছে নেবে যা গ্যাজেট 2 এর সাথে মিলে যায় এবং এক্সিকিউট করে তারপরে গ্যাজেট 3 গ্যাজেট 4 এবং আরও কিছু এমনভাবে কার্যকর হয় ক্রমানুসারে গ্যাজেটগুলিকে এমনভাবে স্থাপন করা যাতে ক্রম শেষে 10 গণনা করা হয় আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে উদাহরণস্বরূপ এই অবস্থানের প্রতিটি সিকোয়েন্সের জন্য আমরা 3 গণনা করব এবং 3 এর ফলাফলটিকে গ্লোবাল ভেরিয়েবল GLB তে স্থাপন করা হবে এই অবস্থানে উপস্থিত GA 9 গ্যাজেট থেকে GA 8 গ্যাজেট পর্যন্ত আমরা এখানে 4 গণনা করব এটি এই mov EX থেকে 4 এবং তারপর GLB এর বিষয়বস্তু থেকে স্পষ্ট আমরা 4 গুণ করি এবং তাই আরও কয়েকটি গ্যাজেটের পরে আমরা একটি 4 সংরক্ষণ করি GLB তে এখন এটি 5 6 এবং পুরো 10 গণনা হওয়া পর্যন্ত একটি ক্রমানুসারে বেশ কয়েকবার পুনরাবৃত্তি হয় এটি করার চেষ্টা করার সময় সম্ভবত একটি বাধার সম্মুখীন হতে পারে যে উদাহরণস্বরূপ স্ট্যাক সেগমেন্টটি আসলে ওভারফ্লো হতে পারে কারণ এটি দ্বিতীয় ফাংশন থেকে যা main এর পরেই আহ্বান করা হয় অতএব স্ট্যাকের বিষয়বস্তু তুলনামূলকভাবে ছোট এবং যদি আমরা এই স্ট্যাকের উপর গ্যাজেট যোগ করতে থাকি তাহলে স্ট্যাকটি খুব সহজেই ওভারফ্লো হতে পারে এবং উদ্দেশ্য অনুযায়ী কাজ করতে পারে না সুতরাং গ্যাজেটগুলি বেছে নেওয়া এবং এমনভাবে গ্যাজেটগুলি স্থাপন করা একটি বেশ জটিল উপায় যাতে প্রয়োজনীয় পেলোডটি কার্যকর হয় সুতরাং আসুন দেখি এই জিনিসটি কীভাবে কাজ করে আমরা এর অভ্যন্তরীণ বিষয়ে বিশদে যাব না কারণ এটি অত্যন্ত জটিল এবং মূলত এই কোর্সের আওতার বাইরে শুধু এটি চালান এবং ইনপুটটি হল সেই ইনপুট যেখানে গ্যাজেটগুলি input vm এই ফাইলটিতে স্থাপন করা হয়েছে সুতরাং এটি একটি বাইনারি ফাইল আমরা এটি od কমান্ড অক্টাল ডাম্ব দিয়ে খুলতে পারি এটি সেই ইনপুট যা আসলে টিউটোরিয়াল প্রোগ্রামে পাঠানো হয় সুতরাং আসুন দেখি কিভাবে এই ROP গ্যাজেটগুলি কার্যকর করে সুতরাং একটি payload vmpy আছে আমরা দেখতে পাচ্ছি যে এই নির্দিষ্ট কোডটি গ্যাজেটগুলিকে সাজায় এবং প্রয়োজনীয় ইনপুট গঠন করে যা এখানে Y স্ট্রিং এ স্থাপন করা হয় এবং অবশেষে Y মুদ্রিত হয় সুতরাং এটি একটি নির্দিষ্ট পাইথন স্ক্রিপ্ট যেখানে গ্যাজেটগুলি সাজানো হয় এবং অবশেষে ফাইল input vm তৈরি হয় সুতরাং আমরা এই tut2 চালাই এটিকে এই ক্ষতিকারক ইনপুট দিই যা input vm এবং আমরা দেখতে পাই যে GLB তে মান হল 3628800 এটি মূলত 10 এর মান যা আপনি যাচাই করতে পারেন সুতরাং এই কোডে একটি সমস্যা হল যে একটি সেগমেন্টেশন ফল্ট আছে এবং 10 এর পরে মুদ্রিত হয় এবং এর কারণ হল প্রোগ্রামটি একটি সুন্দর প্রস্থানের সাথে নিরাপদ উপায়ে সমাপ্ত করা হয়নি তাই আমি একটি অ্যাসাইনমেন্ট বা একটি খুব কঠিন চ্যালেঞ্জ ছেড়ে দেব এই কোর্সের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হল এই নির্দিষ্ট কোডটিকে এমনভাবে সংশোধন করা যাতে ROP গ্যাজেটটি সুন্দরভাবে শেষ হয়